হ্যালো আমি আইআইটি কানপুরের প্রফেসর জয়ন্ত চ্যাটার্জী আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা আজকের বিশ্বে ম্যানেজিং সার্ভিসের স্ট্রাটেজি সম্পর্কে আলোচনা করছি আগের সেশনে আমরা যা আলোচনা করেছি সেটা সংক্ষিপ্ত করে বলা যায় যে স্ট্র্যাটেজিক প্ল্যান হল একটি মানচিত্রের মত মানচিত্রটির উপমাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা যা আলোচনা করছিলাম মানচিত্র উপমাটি বোঝাচ্ছে যে আমরা পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাচ্ছি এবং আমরা আলোচনা করেছি যে পয়েন্টগুলি পরিবর্তন হচ্ছে এই রুটটি পরিবর্তিত হওয়া দরকার একটা মানচিত্রে আমরা অনেক পয়েন্ট দেখতে পাই যেগুলো বিভিন্ন ভাবে কানেক্ট করা আছে সেই রাস্তাগুলো যতটা আঁকাবাঁকা আমাদের হুবহু সেরকম হতে হবে তা বলছি না আমরা বলতে চাইছি সিচুয়েশন যেরকম যেরকম ভাবে বদলাবে আমাদেরও সেরকম ফ্লেক্সিবল হতে হবে স্ট্র্যাটেজিক অ্যানালিসিস বা স্ট্র্যাটেজিক চিন্তাভাবনা সংক্ষেপে হচ্ছে সংগঠনটি কোন দিকে এগোচ্ছে আজ কোথায় রয়েছে এবং কোথায় চলছে সেটা জানা এবং সেটা বিশ্লেষণ করা এবং এগুলি নিয়ে আমরা আলোচনা করেছি স্ট্র্যাটেজিক প্ল্যান আপনাকে বলবে যে ধরনের আউটকাম আপনি চাইছেন তার জন্য কিরকম ম্যানেজারিয়াল একশন নেওয়া উচিত আমরা পূর্ববর্তী সেশনে আলোচনা করেছি যে আপনি যে আউটকাম চাইছেন তার মধ্যে আপনাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে বর্তমান গ্রাহকদের আনন্দ দেওয়া এবং বর্তমান গ্রাহকদের কো অপ্ট করে নতুন কাস্টমার তৈরি করার দিকে সুতরাং আপনার স্ট্রাটেজিক প্ল্যান এর মধ্যে এই হাইলাইট করা প্রসেস গুলো অবশ্যই থাকতে হবে আমরা মিশন স্টেটমেন্ট সম্পর্কে কথা বলেছি এবং আমরা এও বলেছিলাম যে পারফরম্যান্স অবজেক্টিভ আর্থিক সংখ্যা এগুলি থাকবে কিন্তু এগুলোকে কম্পনসেট করতে হবে কোয়ালিটেটিভ স্ট্র্যাটেজিক প্ল্যান দিয়ে যেটা বর্তমান গ্রাহককে আনন্দ দেবে এবং তাদেরকে কো অপ্ট করে ভবিষ্যতের কাস্টমার নিয়ে আসবে এটি আবার অন্যভাবে দেখা যেতে পারে যে স্ট্র্যাটেজি মানে প্ল্যান করা নয় কিভাবে কাজটা করতে হবে সেইটা প্রকৃতপক্ষে যদি সংগঠনের প্রতিটি লেভেলে প্ল্যান এক্সিকিউট করার জন্য সমন্বিত এফোর্ট থাকেতাহলে একটা দুর্বল প্ল্যানের সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে একটা ব্রিলিয়ান্ট প্লান ব্রিলিয়ান্ট চিন্তাধারার তুলনায় যদি সেখানে এক্সিকিউশন টা দুর্বল থাকে সুতরাং যে কোন কাজের এক্সিকিউশন করাটা খুব গুরুত্বপূর্ণ এবং এক্সিকিউশন এর সময় সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্থার প্রত্যেকের মনোভাব একই রাখা সুতরাং প্রাথমিক পর্যায় থেকে কেবলমাত্র আপনার কর্মচারীরা নয় আপনার গ্রাহকদেরও সেই সূচনার অংশ হওয়া উচিত এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে অনেক সংস্থাই এগুলো করে থাকে তবে সংস্থাগুলি যেটা প্রায়শই ভুলে যায় তা হল পরিস্থিতি পরিবর্তন হওয়ার সাথে যখন তারা সংশোধনমূলক পদক্ষেপ নেয় তখন তারা প্রায়শই গ্রাহক বা কর্মচারীদের জড়িত রাখতে ভুলে যায় সময়ের গতির সাথে যখন এগুলো হতে থাকে কখনও কখনও লোকেরা বিচ্ছিন্ন হয়ে যায় সুতরাং স্ট্র্যাটেজি বিবর্তনের সাথে সমস্ত ডিপার্টমেন্ট এবং মূল গ্রাহকদের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন এটিকে সফলভাবে অর্জন করার জন্য আমাদের আরও জানতে হবে যে এই দুটি কারণ খুব গুরুত্বপূর্ণ আমরা এটি অরবিন্দ আই কেয়ার প্রসঙ্গে আলোচনা করেছি তারা কীভাবে লোকজনকে রিক্রুট করে যারা কেবল যোগ্যই নয় তারা অনুপ্রাণিতও হয়েছে সংস্থার মিশন এবংসুপার অর্ডিনেট লক্ষ্য দ্বারা যেটা হলো সর্বনিম্ন ব্যয়ে অর্থনৈতিক পিরামিডের একদম নিচের ভাগে থাকা মানুষের সেবা করা এই ধরনের উঁচু লক্ষ্যগুলি ভাগ করা নেওয়া উচিত এবং সেই লোকদের নিয়োগ করা উচিত যারা এই জাতীয় লক্ষগুলিতে রেসপন্স করে এবং এটা করা যায় মাসলো হায়ারার্কি অফ নিড Maslow's hierarchy of needs ভালো করে বুঝে নিয়ে এবং এই জাতীয় লোকদের সনাক্ত করে যারা উপরের স্তরের প্রয়োজনের দ্বারা পরিচালিত হয় আপনার ইন্সেন্টিভ স্ট্রাকচার কম্পেন্সেশন স্ট্রাকচার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট স্ট্রাকচার গুলিকেও অবশ্যই প্রস্তুত করা উচিত যাতে তারা আপনার তৈরি হওয়া স্ট্রাটেজির সাথে তাল মেলাতে পারে এবং এগুলি পরে আসে এই কম্পেন্সেশনইন্সেন্টিভপুরষ্কার শাস্তির সত্যই খুব একটা জায়গা নেই এট্রিশন হবে তবে এটি খুব গুরুত্বপূর্ণ যে কোন পরিষেবা ব্যবসায়ের ক্ষেত্রে সাধারণত যে অ্যাট্রিশন হয় সেটাকে এমন ভাবে হ্যান্ডেল করতে হবে যাতে সেটা কোর সংস্থা কে ডিস্টার্ব না করে লোকেরা অন্য কিছু করার জন্য বা কিছু অন্য ভাবনায় অনুপ্রাণিত হয়ে বা বিভিন্ন কেরিয়ারের জন্য আপনার সংস্থা ছেড়ে দিতে পারে তবে নদীতে যেমন জলের সাধারণ ফ্লো থাকলে বন্যা বা খরা হয় না সংস্থার ক্ষেত্রেও সেই রকম স্বাভাবিক ফ্লো বজায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ এর অর্থ আপনাকে সব সময়ই কর্মচারীদের একটি কোর টিম বজায় রাখতে হবে যারা গ্রাহকদের সাথে এবং আপনার সংস্থার উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রাখবে এবং এটি এনসিওর করা যায় আপনার সংস্থার কালচারের দিকে মনোযোগ দিয়ে যেটা গ্রাহকমুখী হওয়া উচিত বাজারমুখী হওয়া উচিত এবং এই কনসেপ্ট গুলিকেই আমরা বলি গ্রাহক কেন্দ্রিক গ্রাহক ওরিয়েন্টেশন আপনার সংস্থাকে মার্কেট অরিয়েন্টেড করা বা এগুলোকে স্ট্র্যাটেজিক অরিয়েন্টেশন এর অংশ করে তোলার অর্থ কী আমরা পূর্ববর্তী সেশনে এর মধ্যে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করেছি যে গ্রাহকমুখী হওয়ার অর্থ কী মার্কেট অরিয়েন্টেড হওয়ার অর্থ কী যখন আমরা সেগমেন্টেশন টার্গেটিং পজিশনিং এগুলি নিয়ে আলোচনা করেছিলাম তবে আমরা কীভাবে ক্রমাগত মার্কেট অরিয়েন্টেড কাস্টমার অরিয়েন্টেড থাকব কীভাবে গ্রাহকের আনন্দ বাড়াতে বর্তমান গ্রাহকদের খুশি রাখতে এবং তাদেরকে দিয়ে কো অপ্ট ইত্যাদি করাতে আমরা ফোকাস্ট থাকবো এইসব আলোচনাতে আমরা আবার ফিরে আসবো তবেপরবর্তী বিভাগে যাওয়ার আগে স্ট্র্যাটেজি প্রসঙ্গে একটি বিশেষ পয়েন্ট হাইলাইট করতে চাইআমাদের মনে রাখতে হবে যে যেটি আজ আমাদের সাফল্য দেয় তা আগামীকাল সাফল্যের হাতিয়ার নাও হতে পারে যদি আপনি হাতুড়ি ব্যবহার করতে অভ্যস্ত হন তবে আপনি সব সমস্যাকে পেরেক মনে করবেন এটি যথাযথ পদ্ধতি নাও হতে পারে বা আপনি কিছু অন্যান্য খুব গুরুত্বপূর্ণ সমস্যা অবহেলা করতে পারেন কারণ আপনার হাতে হাতুড়ি আছে এবং আপনি খুঁজছেন পেরেক যার অর্থ আপনার অবশ্যই ফ্লেক্সিবল হতে হবে আপনার কাছে অবশ্যই স্ট্র্যাটেজিক টুল বাক্স থাকতে হবে আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনার সামনে লক্ষ্যবস্তু টা কি যা ক্রমাগতভাবে বর্তমান গ্রাহকের আনন্দকে বাড়িয়ে তুলবে এবং যখন আপনি আপনার মার্কেটের ফুটপৃন্ট কে প্রসারিত করছেন তখন ক্রমাগত বর্তমান গ্রাহককে কো অপ্ট করিয়ে যাবে প্রতিবারই যখন সমস্যা হবে তখন যাতে আপনি এই হাতুড়ি এবং পেরেকের দৃষ্টান্ত না খোঁজেন বা সেই ফাঁদে পা না দেন আপনি কাস্টমারের সাথে চেক করুন কর্মীদের সাথে চেক করুন যে কর্মীরা ফ্রন্টলাইনে সবসময় কাস্টমারের কন্টাক্ট এ আছে তাদের সাথে চেক করুন সুতরাং পরিষেবা ব্যবসায় ফ্রন্টলাইন এবং গ্রাহক ইন্টারফেসের সমস্ত টাচ পয়েন্ট স্ট্র্যাটেজিক লেভেলেও খুব গুরুত্বপূর্ণ কোন ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে যেখানে কোনো পণ্য তৈরি হয় সেখানে আপনি টপ ফ্লোর এবং শপ ফ্লোরকে আলাদা ভাবতে পারেন তবে পরিষেবা ব্যবসায় ফ্রন্টলাইন সামনের পিছনের সব লাইন কে অবিচ্ছিন্ন অঙ্গ হিসাবে দেখতে হবে এবং একটা ক্লোজ লুপ অপারেশন হিসাবে ভাবতে হবে এটিই সিস্টেম চিন্তাভাবনা এবং এটিই আপনার পরিষেবা স্ট্র্যাটেজির মূল বিষয় হওয়া উচিত অবশ্যই স্ট্রাটেজি কার্যকর হওয়ার সাথে সাথে ক্রমাগত পারফরম্যান্স মূল্যায়ন করতে হবে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে সুতরাং যদি আপনার চিন্তাভাবনাটি আমাদের স্ট্যান্ডার্ড ক্লোজড লুপ কন্ট্রোল সিস্টেমের পদ্ধতির সাথে থাকে এর অর্থ আপনার একটি ইনপুট রয়েছে এবং এখানে ক্যালিব্রেশন সেট থাকতে পারে সুতরাংআপনার স্ট্রাটেজিতে বিভিন্ন ধরণের ইনপুট রয়েছে যেগুলি সাংগঠনিক প্রক্রিয়ার সাহায্যে গ্রাহকদের কাছে আউটপুট দেয় এবং এই আউটপুট হচ্ছে কাস্টমারের মুখোমুখি সাইট কোনও পরিষেবা ব্যবসায়ে যেখানে পরিষেবাটি উত্পন্ন এবং বিতরণ করা হয় এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে পরিষেবার ক্ষেত্রে এই দুটি ইন্সেপারাবল এই অংশটি টাচ পয়েন্ট এবং ইনপুট সেট করার স্ট্রাটেজি অবশ্যই সংযুক্ত থাকতে হবে সুতরাং ইনপুট সিগন্যালটি কে ফ্রন্ট লাইন এবং আপনার গ্রাহকদের কাছ থেকে রিয়েল টাইম প্রতিক্রিয়া নিয়ে ক্রমাগত রিক্যালিব্রেট করতে হবে সুতরাং পরিস্থিতির এই পর্যবেক্ষণটি অবশ্যই রিয়েল টাইমে হতে হবে পর্যায়ক্রমে নয় এবং আজকের দিনে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে ইআরপি ইত্যাদির মতো সমস্ত সিস্টেম আপনাকে প্রায় প্রতিদিন প্রতি ঘন্টা তে প্রায় তাত্ক্ষণিক প্রতিক্রিয়া দিতে পারে ইনভেন্টরির ক্ষেত্রে গ্রাহকের প্রতিক্রিয়ার ক্ষেত্রে মার্কেটপ্লেসে সমস্যা সম্পর্কিত ক্ষেত্রে অভিযোগের ক্ষেত্রে ইত্যাদি সুতরাং এই ক্ষমতাটি আমি বলবো না পরিবর্তন করতে তবে আমি বলবো স্ট্র্যাটেজি ইম্প্লেমেন্টেশনের অ্যাপ্রচ ফ্লেক্সিবেল থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফ্লেক্সিবেল থাকা মানে এই নয় যে আপনাকে রোজ কিছু পরিবর্তন করতে হবে ফ্লেক্সিবেল মানে বর্তমান গ্রাহকদের আনন্দিত করার লক্ষটিকে সব সময় সামনে রেখে চলা সর্বদা সেই সুপার অর্ডিনাল লক্ষের কথা মাথায় রেখে যে কোনো পরিস্থিতি পরীক্ষা করুন এবং দেখুন কী সংশোধন করার দরকার যখন আমরা নির্দিষ্ট উদাহরণগুলি বিশ্লেষণ করব এই ধরণের দার্শনিক কনসেপচুয়াল প্রক্রিয়াগুলি আরো স্পষ্ট হয়ে উঠবে আমরা যে কাজ গুলি করি তার মধ্যে একটা কাজ খুবই সাধারণ কিন্তু বেশ শক্তিশালী সেটা হল পরিস্থিতি বিশ্লেষণ সুতরাং আমরা বাইরের পরিবেশকে বিশ্লেষণ করি যেমন প্রতিযোগীদের সাথে কী ঘটছে কোন ধরণের প্রযুক্তি বিকাশ করছে এই ইন্ডাস্ট্রি কি এট্রাক্টিভ থাকবে বলে মনে হচ্ছে না কোন বিকল্প ইন্ডাস্ট্রি উঠে আসছে ব্যক্তিগত মিডিয়া বা সামাজিক মিডিয়ার মতো কোন শক্তি উঠে আসছে কিনা যা ক্রমাগত বাণিজ্যিক মিডিয়াকে চ্যালেঞ্জ করে সুতরাং সোশ্যাল মিডিয়া ব্যক্তিগত মিডিয়া এবং বাণিজ্যিক মিডিয়াগুলির মধ্যে দ্বন্দ্ব ক্রমাগত দিক পরিবর্তন করে সম্ভাবনা তৈরি করছে এবং এইগুলি হচ্ছে পরিস্থিতি বিশ্লেষণের ইকোনমিক ফ্যাক্টর সুতরাং এখন আপনি তৈরি করতে পারবেন যেটা এর উপরে লেখা রয়েছে একে বলা হয় SWOT অর্থাৎ স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি ও থ্রেট t এই থেকেই তৈরি হয়েছে TOWS ম্যাট্রিক্স যেখানে এক্সটার্নাল বিষয়গুলি যেমন থ্রেট এবং অপরচুনিটি এক দিকে এবং উইকনেস ও স্ট্রেংথ অন্যদিকে রেখে তৈরি হয় এই এক্সেলেন্ট অথচ সহজ 2 বাই 2 ম্যাট্রিক্স তবে এটি বোঝার জন্য খুব দরকারী একটি টুল কোন নতুন সুযোগগুলি আছে যা বর্তমানে আপনার অ্যাক্সিসিবল নয় বা বর্তমানে আপনি ভালো করে সেটা ব্যবহার করতে পারছেন না আপনার দুর্বলতার কারণে এবং কোন সুযোগগুলি আপনি ভাল ব্যবহার করতে পারছেন কারণ আপনি এই ব্যাপারে শক্তিশালী একইভাবে সেই থ্রেট গুলি কী যেগুলি আপনার দুর্বলতার কারণে আরও জটিল হয়ে গেছে এবং কোন থ্রেট গুলোর ক্ষেত্রে আপনি আপনার শক্তি ব্যবহার করে ভালো করে রেস্পন্ড করতে পারছেন তাই স্পষ্টতই এটি এমন একটি পজিশন যেটাকে সব সময় শক্তিশালী করতে হবে জোরদার করতে হবে অলংকৃত করতে হবে এবং এখানে পরিপূরক হিসাবে আমাদের শক্তি ব্যবহার করতে হবে দুর্বল ক্ষেত্রগুলিতে সুতরাং গত সপ্তাহের শেষ সেশনে আপনাদের যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম যেখানে ডাব্বা ওয়ালাদের সম্পর্কে আলোচনা করার সময় আমি আপনাদের দুটো পাতা লিখতে বলেছিলাম যে পাঁচ বছর পরে কিংবা তিন বছর পরে ডাব্বা ওয়ালারা কোথায় যাবে এবং তারা আজকের দিনের এই সোশ্যাল মিডিয়া স্মার্টফোনের উপর ভিত্তি করে যে ফুড ডেলিভারি সিস্টেম তার মোকাবেলা করতে তারা কিভাবে রেস্পন্ড করবে যদি ফুড পান্ডা সংস্থা এই ডোমেইনে আসে তবে তারা কী করবে এবং তারা যদি যৌথভাবে বেছে নেয় সেই ব্যবসায়িক মডেল যেখানে তারা বাড়ি থেকে আনা খাবারের সাথে তাদের কোনো ভেন্ডারের থেকে নেওয়া খাবার মিশিয়ে ডেলিভারি করতে পারে নেটওয়ার্কগুলির মধ্যে এই ইন্টার্মিক্স অনেক বিজনেস কে নষ্ট করে দিয়েছে এবং সেটা কি ফুড ডেলিভারি বিজনেস এর বিখ্যাত বোম্বে ডাব্বাওয়ালার ক্ষেত্রে ঘটতে পারে এবং তারা এখন কী করতে পারে যে দুটি পৃষ্ঠা আমি আপনাদের লেখার জন্য অনুরোধ করেছি এখন এই বিশেষ 2 টু 2 TOWS ম্যাট্রিক্স ব্যবহার করে আরও ভাল করতে পারবেন এই প্রক্রিয়াটি সব ধরনের স্ট্র্যাটেজিক পরিস্থিতিতে প্রয়োগ করা যেতে পারে এবং এটি খুব ভালো একটি ট্যাকটিক্যাল প্লান বানানোর জন্য এক্সেলেন্ট ইন্ডিকেটর হতে পারে সুতরাং এর সাথে আমি আজকের সেশনটি শেষ করব এবং আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে কথা চালু রাখব যেটা TOWS ম্যাট্রিক্স এর সাথে আপনার কাজের কমপ্লিমেন্ট করতে সাহায্য করবে